'কালচার গ্রোথ' বক্তৃতায় আপনাকে স্বাগতম এটি জনপ্রিয় ভাবে কোষের বৃদ্ধি হিসেবে পরিচিত এটি প্রকৃতপক্ষে একটি কোষের বা একটি কালচারের সংখ্যার বৃদ্ধির উপস্থাপন করে সেই জন্য এই পদ গুলি বিনিময়যোগ্য হিসেবে ব্যবহৃত হবে কোষের বৃদ্ধি খুব 'সাধারন শব্দ' এবং বিভ্রান্তিকর কারণ আমরা এখানে একটি কোষের বৃদ্ধির দিকে তাকাই না পূর্ববর্তী বক্তৃতাগুলির মাধ্যমে আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে কোষ একটি কোষ চক্রের মধ্য দিয়ে যায় সেই সময় এর আকার আয়তন এবং অন্যান্য জিনিস গুলির পরিবর্তন হয় সেই জন্য আপনি সম্ভবত আমাদের দৃষ্টিকোণ থেকে এটি এক প্রকারের বৃদ্ধি হিসেবে দেখতে পারেন তবে আমরা এই বিশেষ বক্তৃতায় বলব বিষয়টি ঠিক তা নয় এটিকে কোষের বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয় কিন্তু প্রকৃতপক্ষে এর অর্থ হল কোষের জনসংখ্যা বা কালচার গ্রোথ আমরা যা বলতে চাইছি তা হল দুটি কোষে বিভক্ত হয় এটি হল মাইটোসিস যা সমস্ত দেহকোষে দেখা যায় এবং দুটি অপত্য কোষ দেয় অথবা জীবাণু কোষের মিয়োসিস যা দুটি গ্যামেট দেয় জনসংখ্যা বৃদ্ধি বোঝার জন্য আসুন আমরা নিজেদেরকে দেহকোষের মধ্যেই সীমাবদ্ধ রাখি এবং এটি মূলত উৎপাদনমূলক দৃষ্টিকোণ থেকে ব্যবহৃত হয় সুতরাং আসুন আমরা মাইটোসিসের দিকে তাকাই যেখানে একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হয় আবার প্রত্যেকটি কোষ থেকে নতুন দুটি কোষ এইভাবে বিষয়টি চলতে থাকে এই বিশেষ বক্তৃতায় আমরা এই প্রক্রিয়ায় আগ্রহী যে বিষয়গুলোতে আমরা সাধারণত আগ্রহী তা হল কোষের সংখ্যা আমরা সাধারণত যে বিষয়ে আগ্রহী তা হল একটি প্রদত্ত আয়তনে কোষের সংখ্যা বা কোষের ভর একটি প্রদত্ত আয়তনে কোষের সংখ্যা বা বিকল্প ভাবে সময়ে একটি প্রদত্ত আয়তনে কোষের ভর বৃদ্ধি পায় এই বহু বিভাজন প্রক্রিয়ার জন্য অন্যভাবে বলতে গেলে কোষের সংখ্যা ঘনত্ব অথবা কোষের ভর ঘনত্ব বাড়ে সময়ের সাথে যখন আপনি আয়তনের সাপেক্ষে এটিকে স্বাভাবিক করেন তখন আমরা এটিকে সাধারণত ঘনত্ব বলে থাকি সময়ের সাথে কোষের সংখ্যা ঘনত্ব বা কোষের ভর ঘনত্ব বৃদ্ধি পায় কিভাবে সুনির্দিষ্টভাবে এটি বৃদ্ধি পায় তা খুব গুরুত্বপূর্ণ অন্যভাবে কোয়ান্টিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ এমনকি জীববিজ্ঞানেও এটি গুরুত্বপূর্ণ বর্তমানে শাস্ত্রীয় জীববিজ্ঞানীদের কাছে এটি আরও বেশি করে অনুভূত হয় কোয়ান্টিফিকেশন কেন গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আমি আপনাকে একটি খুব সাধারণ উদাহরণ দেব ধরে নেওয়া যাক আপনি একটি খাবার বানাচ্ছেন এক্ষেত্রে সব সময় একটি রেসিপি থাকে যা সাধারণ মানুষ অনুসরণ করে আসুন ধরে নেই যে আমরা কেউ দুর্দান্ত সেফ নই যাদের একটি আন্তরিক অনুভূতি রয়েছে যে কারণে তারা রান্না করে এবং সেই জন্য তাদের এই সমস্ত জিনিস গুলো প্রয়োজন হয় না এগুলি তাদের ভেতরেই থাকে ধরে নেওয়া যাক আমরা সাধারন মানুষ এবং আমরা একটি রেসিপি অনুসরণ করছি খাবার বানানোর জন্য এখন যদি রেসিপিটি বলে যে আপনি চাল দিন আপনি দুধ দিন আপনি চিনি দিন এবং আরও অনেক কিছু তাহলে আমরা সবকিছু গুলিয়ে ফেলব তাই না আসুন আমরা বিষয়টিকে আরও নির্দিষ্ট করি ধরে নেওয়া যাক আমরা চা তৈরি করেছি যদি এটি বলে জল ফোটাতে তাহলে আপনি কতক্ষণ ঘটাবেন যদি এটি বলে চায়ের পাতা বা চায়ের গুঁড়ো দিতে তাহলে আপনি কতখানি চায়ের গুঁড়ো দেবেন আপনি কি পুরো বাক্সটি যোগ করবেন এক কাপ চা বানাতে এগুলো খুব সাধারন প্রশ্ন যা চা তৈরীর সময়ও আসে তাই না আপনার জানা দরকার যে আপনি নিয়েছেন ধরে নেওয়া যাক এক কাপ জল তারপর ধরে নেই আপনি এক চামচ চায়ের গুঁড়ো যোগ করেছেন যদি আপনি এতে কোন মসলা যোগ করেন তবে এটি চামচের এক চতুর্থাংশ হতে পারে ইত্যাদি ইত্যাদি সুতরাং সফলভাবে একটি খাবার প্রস্তুত করতে গেলে আমাদের প্রতিটি উপাদান একটি নির্দিষ্ট পরিমাণে যোগ করতে হয় খাবারটি প্রস্তুত করতে কোয়ান্টিফিকেশন হল এক গ্লাস জল এক চামচ চায়ের পাতা এবং চামচের এক চতুর্থাংশ চায়ের মসলা ইত্যাদি তাই কোয়ান্টিফিকেশন খুব গুরুত্বপূর্ণ অনেক অন্যান্য বিষয়ে বিশেষ করে যদি আপনি জিনিসগুলি পুনরুৎপাদনযোগ্য ভাবে করতে চান জীববিজ্ঞানেও এই বিষয়টি বেশি করে গুরুত্ব পাচ্ছে এখানে দেখে নেওয়া যাক কিভাবে জনসংখ্যা বৃদ্ধির পদ্ধতি কোষের বৃদ্ধি কোয়ান্টিফাই করা যায় ডায়নামিক সিস্টেমে ডায়নামিক কথার অর্থ যা সময়ের সাথে পরিবর্তিত হয় জৈবিক প্রক্রিয়াগুলি ডায়নামিক সিস্টেম এমনকি কোষও যা সময়ের সাথে প্রতিনিয়ত পরিবর্তিত হয় তারা জীবনের মধ্য দিয়ে যায় তারাও সময় সাপেক্ষে প্রতিমুহূর্তে পরিবর্তিত হয় কোয়ান্টিফিকেশন এর জন্য সময়ের গতি ব্যবহার সুবিধাজনক এই বিষয়টি এখন পর্যন্ত বিশেষ ভাবে উপলব্ধি করা যায় নি আমি মনে করি জীববিজ্ঞানের প্রথম কোর্সের সময় এটি উপস্থাপন করা ভালো সময়ের হার খুব গুরুত্বপূর্ণ কারণ এটি তেমন অর্থবহুল হয় না একটি নির্দিষ্ট আয়তনে ভর পরিমাপ করার সময় অথবা যখন আমরা চেষ্টা করি একটি ডায়নামিক সিস্টেমকে পরিমাপ করতে উদাহরণস্বরূপ একটি কোষ কেবলমাত্র সময়ের হার আমাদেরকে সহজ উত্তর দিতে পারে সেই সমস্ত বিষয়গুলি সাধারণত আমরা যেগুলিতে আগ্রহী বিশেষ করে যখন আমরা জৈবিক প্রক্রিয়া বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহার করার চেষ্টা করি পাশাপাশি জৈবিক প্রক্রিয়া গুলি পরিমাণগত ভাবে বুঝতে পারি যাতে পরে এটি পুনরুৎপাদন যোগ্যভাবে ব্যবহার করা যায় এ বিষয়টি বোঝার জন্য আসুন আমরা একেবারে গোড়া থেকে শুরু করি যাতে আমরা সবাই সমান স্তরে থাকি প্রত্যেকের প্রয়োজনীয়তা বুঝতে পারি এবং প্রত্যেকে এটির প্রতি একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে ধরে নিই আমরা একটি জলের ট্যাংক পূরণ করছি গ্রীষ্মে চেন্নাইতে জলের ট্যাঙ্ক খুবই প্রচলিত যখন জলের ঘাটতি ঘটে তখন তারা ব্যবহারের জল সরবরাহ করে ধরে নেওয়া যাক গড় আয়তন মোটামুটি ভাবে প্রায় 12 হাজার লিটার এগুলি পুরানো ট্যাংকার আজকাল আকারের উপর নির্ভর করে 8000 লিটার বা 16 হাজার লিটার রয়েছে বা কোথাও 12000 আমাদের ব্যবস্থাপনার জন্য আমি এটি বেছে নিয়েছি এখানে আয়তন হল 12 হাজার লিটার তাহলে ভর কি আপনি জানেন প্রতি ঘন সেন্টিমিটার জলের ঘনত্ব 1 গ্রাম প্রতি মিলিলিটারে 1 গ্রাম প্রতি ঘনমিটারে 1000 কিলোগ্রাম সুতরাং আপনি যদি 12 হাজার লিটার নিয়ে কাজ করেন অর্থাৎ 12 ঘনমিটার সুতরাং ভর হল আয়তন এবং ঘনত্বের গুণফল যা হবে 12000 কিলোগ্রাম এটি তুলনামূলক ভাবে সহজ সেই সমস্ত ব্যক্তির জন্য যাদের পদার্থবিজ্ঞান গণিত ইত্যাদি ধারণা রয়েছে আসুন একটা প্রশ্ন করা যাক এই ট্যাংক পূর্ণ করতে কত সময় লাগবে যদি ধরে নেই এখানে সময় বলতে t বোঝানো হয়েছে ট্যাংকটি পূর্ণ করতে এটি কত t নেবে এটি সহজেই উত্তর দেয়া যাবে যদি আমরা ট্যাংকের মধ্যে জল আসার হার জানি যদি জল আসার হার প্রতি সেকেন্ডে 10 কিলোগ্রাম হয় তবে সময় লাগবে 1200 সেকেন্ড অথবা কুড়ি মিনিট যদি আসার হার প্রতি সেকেন্ডে কিলোগ্রাম হয় তবে সময় হবে 600 সেকেন্ড অথবা 10 মিনিট যদি আসার হার প্রতি সেকেন্ডে 50 কিলোগ্রাম হয় তবে 240 সেকেন্ড সময় লাগবে ট্যাংক ভর্তি হতে যদি আমাদের জল আসার হার জানা থাকে তাহলে সময় মোট ভরহার ছাড়া আর কিছুই নয় এটি খুব সহজ আরও আলোচনার জন্য আসুন আমরা এই সময় বা হার টি বেছে নেই প্রতি সেকেন্ডে কুড়ি কিলোগ্রাম এখানে 10 মিনিট হল স্বাভাবিক সময় এটির ট্যাংক পূরণ করার জন্য আরও আলোচনার জন্য আমরা এই বিষয়টি বেছে নেব মনে রাখবেন আসার হার প্রতি সেকেন্ডে কুড়ি কিলোগ্রাম বিষয়টি জটিল করা যায় প্রথমটি সহজ এটি উত্তর দেওয়ার জন্য আলাদা দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিলনা কেবলমাত্র আপনি যদি গতি সম্পর্কে জেনে থাকেন্ তাহলে এটি খুব সহজ ছিল অন্যথায় যেকোনোভাবে আপনি উত্তরটি পেয়ে যেতে পারেন আসুন আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি অথবা আমরা যে পরিস্থিতিতে আছি একটু জটিল করি ধরে নেয়া যাক ট্যাংকারে একটি গর্ত রয়েছে যা প্রতি সেকেন্ডে 5 কিলোগ্রাম জল নির্গমন করে এখন ট্যাংক ভর্তি হতে কত সময় লাগবে আমাদের এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে যদি আমরা ভর আয়তনের দিকে তাকাই তবে সম্পূর্ণ বিষয়টি ভুল পথে নিয়ে যায় আপনি চেষ্টা করতে পারেন অনেকে এটি করে এমনকি ইঞ্জিনিয়ার যারা উপাদান ভারসাম্যের কোর্সগুলি পেরিয়ে এসেছেন তারা ঐ বিষয়টি আত্মস্থ করতে পারেনা তারা বুঝতে পারে না হারের ধারণা এবং কিছুটা আনুমানিকভাবে তারা ভর আয়তন এবং অন্যান্য বিষয় গুলিতে গুরুত্ব দেয় এবং বিভ্রান্ত হয় আপনি যদি প্রকৃত হার জেনে থাকেন যা হল আগমন এবং নির্গমন হারের পার্থক্য জল আসে প্রতি সেকেন্ডে 20 কিলোগ্রাম বেরিয়ে যায় প্রতি সেকেন্ডে 5 কিলোগ্রাম সুতরাং প্রকৃত হার হল প্রতি সেকেন্ডে 15 কিলোগ্রাম এবং সময় নির্ণয় উত্তরের এটি একটি ধাপ যা ভর এবং প্রকৃত হারের অনুপাত 12000 কিলোগ্রাম15 কেজি পার সেকেন্ড অর্থাৎ 800 সেকেন্ড বা 133 মিনিট সুতরাং যদি আপনি হার এর ওপর মনোযোগ দেন এটি এক ধাপের উত্তর যেখানে আমরা ইঞ্জিনিয়ার অথবা সংখ্যাতাত্ত্বিকরা আগ্রহী জীববিজ্ঞান ও আলাদা নয় বিষয়টি আরো জটিল করা যাক ধরে নেওয়া যাক নিকাশি ছাড়াও ট্যাংকের ভেতরেই এমন কিছু ব্যবস্থা আছে যা প্রতি সেকেন্ডে 1 কেজি জল উৎপাদন করে ঠিক আছে কল্পিত তবুও ধরে নেয়া যাক জল উৎপাদনকারী ট্যাংকের ভেতর কিছু প্রতিক্রিয়া এবং আরো কিছু প্রতিক্রিয়া যার মধ্যে ট্যাংকের ভেতর 0 25 কেজি সেকেন্ড হারে জল ব্যবহার হয় এগুলি সব একই সাথে ঘটে যেগুলি ভর এবং আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত আনুমানিক পদ্ধতিগুলি নষ্ট করে দেয় সমস্ত বিষয়গুলি একসাথে ঘটতে থাকে যেখানে জল ভর্তি হয় গর্তের মধ্য দিয়ে জল বের হয় সেখানে জল উৎপন্ন হয় এবং জলের ব্যবহার হয় সমস্ত বিষয়গুলি একসাথে ঘটে যদি এটি হয় তবে ট্যাংক ভর্তি হতে কত সময় লাগবে এটি খুব সোজা হয়ে যায় আমি বলতে চাইছি আপনি যদি বারবার ভর এবং আয়তন নিয়ে চিন্তা করতে থাকেন আপনাকে এটি করার জন্য আমন্ত্রণ জানাই কিন্তু খুব সম্ভবত আপনি কখনো উত্তরটি পাবেন না আপনি যদি হারের পথটি নেন প্রকৃত হার যা হল আগমন এবং নির্গমন হারের পার্থক্য উৎপাদন হারের সংযোজন ব্যবহার হারের বিয়োজন এটি প্রতি সেকেন্ডে 1575 কেজি হবে 20 আগমন 5 নির্গমন 1 উৎপাদন এবং 025 ব্যবহার সমস্ত হার গুলিকে একসাথে করলে প্রকৃত হার হয় প্রতি সেকেন্ডে 1575 কেজি এটি হল প্রকৃত হার যাতে ট্যাংকের মধ্যে জল জমা হবে অন্য ভাবে ট্যাংকের ভিতর সময়ের সাথে জলের ভর পরিবর্তনের হার এবং আমরা ট্যাংকটি আমাদের সিস্টেম হিসেবে উল্লেখ করতে চলেছি আপনাদের মধ্যে কেউ কেউ এই বিষয়টির সঙ্গে পরিচিত থাকতে পারেন যে বিষয়টিতে আমরা মনোযোগ দেব আমরা এই ট্যাংকটিকে আমাদের সিস্টেম হিসেবে মেনে নেব এই ক্ষেত্রে গণনাটি খুব সোজা এক ধাপ মোট ভর যে ভর এটি ধরে রাখতে পারে তা 12000 প্রকৃত হার যেভাবে এটি ভর্তি হচ্ছে তা 1575 সুতরাং সময় লাগবে 120001575 যা 7619 s অর্থাৎ127 min সুতরাং ব্যবহার যোগ্যতার ক্ষেত্রে হার একটি মৌলিক পরিমিতি বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং গণনায় এটি আত্মস্থ করতে হয় এটি সমস্ত ডায়নামিক সিস্টেম সেল বায়োলজিক্যাল সিস্টেমে সত্যি এই কোষ নিয়ে কোন কিছুর অর্থবহুল সংখ্যাগত মীমাংসা করার জন্য আমাদের দেখার দরকার যে হারে বিষয়গুলি ঘটছে সেখানে যে প্রক্রিয়া গুলো ঘটছে তাদের হার আমি চাইব এই বিষয়টি আপনারা সকলে অন্তঃস্থ করবেন তার কারণ কোন কিছুর অর্থবহ বিশ্লেষণের জন্য এটাই মূল চাবিকাঠি আমি দেখি অনেক লোক অভিজ্ঞতার পরেও এই বিশেষ ধারণাটি অন্তঃস্থ করতে পারেন না এখন জনসংখ্যা বা কালচার গ্রোথ পরিমাপের জন্য আমরা বৃদ্ধির হার নামক কিছু করতে যাচ্ছি যা rx হিসেবে উপস্থাপিত হয়েছে এই rx সময়ের হার ছাড়া আর কিছুই নয় যা কোষের ঘনত্ব বাড়ায় কোষে কোষের ঘনত্ব নিয়ে কথা বলা অর্থপূর্ণ কারণ আপনার কাছে একটি 1 লিটার সিস্টেম থাকুক বা 1000 লিটার সিস্টেম থাকুক ঘনত্ব সহজেই বিবেচিত হতে পারে সমান বা বাড়ানো যেতে পারে এটি সমান হিসেবে বিবেচিত হতে পারে এই দুটি সিস্টেমের মধ্যে আপনি যদি 1 লিটারে মোট কোষের দিকে তাকান তবে এটি কিছু হবে দশ হাজার লিটারে তা 10 হাজার গুণ হবে এইভাবে এটি মাপা যায় না এইজন্য আমরা কোষের সংখ্যা অথবা কোষের ভর নর্মালাইজ করি আয়তন এর সাপেক্ষে আমরা কোষ ঘনত্ব হিসেবে উল্লেখ করি যা সমস্ত ক্ষেত্রে সমান থাকে এটি পরিমাপ যোগ্য কিছু ক্ষেত্রে কোষ ঘনত্ব সমস্যা হয়ে দাঁড়ায় আমরা এটি আলোচনা করব যদি প্রয়োজন হয় আমাদের প্রথম অনুমান অনেক দরকারি পরিস্থিতিতে ভালো কাজ করে বিশেষ করে যখন আপনার একক কোষ আছে সেই সময় বৃদ্ধি কোষ ঘনত্বের সঙ্গে সরাসরি সমানুপাতিক অন্য কথায় সেই সময়ে বৃদ্ধির হার কোষঘনত্বের সঙ্গে সরাসরি সমানুপাতিক এটি স্ট্যান্ডার্ড ফার্স্ট অর্ডার রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছুই নয় ব্রথে হার ঘনত্বের সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক এটি সাধারণত মিউ দিয়ে উপস্থাপন করা হয় মিউকে স্পেসিফিক গ্রোথ রেট বলে কোষ ঘনত্বের সাপেক্ষে বৃদ্ধির হার হল 'rx by x' আপনি যদি সেভাবে এটি দেখতে চান সেজন্য এটিকে নর্মালাইজ করা হয়েছে কোষঘনত্বের সাপেক্ষে তাই এটি নির্দিষ্ট হয়ে যায় এবং এটিকে বলা হয় স্পেসিফিক গ্রোথ রেট আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি বলি যা বিশ্লেষণের জন্য কার্যকর হবে আমি কেবল মাত্র এটি উল্লেখ করব তারপর এটি রেখে দেব হতে পারে আমরা এর একটি দিক ব্যবহার করব এটি একটি খুব সাধারণ নীতি এটি ভর ভারসাম্য বা উপাদান ভারসাম্যের নীতি আপনি হয়তো অনুমান করেছেন এটি ভারসাম্য নীতির উপর গঠিত যা মূলত বলে মোট একটি ধ্রুবক অথবা একটি প্রজাতির ভর ধ্রুবক যতক্ষণ পর্যন্ত না আমরা পারমাণবিক বিক্রিয়া মোকাবিলা করি অথবা আলোর কাছাকাছি গতিবেগে যাত্রা করি আমি বলতে চাই সমস্ত প্রজাতি একটি নির্দিষ্ট মাপকাঠিতে হল ধ্রুবক সমস্ত ভর ধ্রুবক যতক্ষণ পর্যন্ত না আমরা পারমাণবিক বিক্রিয়ার মোকাবিলা করি যেখানে ভর থেকে শক্তি রূপান্তর হয় অথবা আমরা যদি না যাত্রা করি আলোর কাছাকাছি গতিবেগে সেখানে ভর কমতে থাকে ইত্যাদি সেজন্য আমরা বিবেচনা করব না যতক্ষণ না আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আমরা যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করি আমাদের উদ্দেশ্য এই ধরনের বিষয়গুলি নিয়ে কাজ না করতে আমরা যদি মনোযোগ দেই এমন কিছুর ওপর যা এই রেখা দিয়ে উপস্থাপন করা হয়েছে এটা যা কিছু হতে পারে এটি বায়োরিক্টর হতে পারে বা এটি পুরো বিল্ডিং হতে পারে এটি একটি পুরো শহর এবং আরো অনেক কিছু হতে পারে এটি যা বলে তা হল আমরা কেবলমাত্র এই নির্দিষ্ট আয়তনে মনোনিবেশ করতে যাচ্ছি এর ইনপুট আছে এখান থেকে আউটপুট রয়েছে এবং আমরা যদি একটি প্রজাতির ভর অনুসরণ করি এখানে আমরা একটি প্রজাতি দেখছি মোট ভর নয় একটি প্রজাতির ভর কেবলমাত্র নিম্নলিখিত বিষয়গুলি ঘটতে পারে প্রজাতির সাথে আপনি যা চান তা সবই ভাবতে পারেন আপনি যদি অন্য কিছু নিয়ে আসেন আমাকে জানাতে পারেন আপনার প্রচুর জ্ঞান থাকতে পারে আমি যা বলতে চাই তা হল আপনি অন্য কিছু নিয়ে আসতে পারেন কিনা দেখুন এই প্রজাতিটি সিস্টেমে ইনপুট হার হতে পারে rin প্রজাতিগুলি সিস্টেমের আউটপুট যেখানে হার rout প্রজাতিটি ব্যবহার হয় rcon হারে এবং প্রজাতি উৎপন্ন হয় rgen হারে এগুলি পরিবর্তিত হয়েছে এটি ব্যবহার হয়েছে এবং এটি উৎপন্ন হয়েছে সুতরাং প্রকৃত হার হল ইনপুট এবং আউটপুট হারের পার্থক্য উৎপাদন হারের সংযোজন এবং ব্যবহার হারের বিয়োজন প্রকৃত হার হল সেই হার যাতে প্রজাতির ভর সিস্টেমে জমতে থাকে ধরা যাক এটি m এটি জমে থাকার পর যদি প্রজাতিটি কোষ x হিসেবে ধরা হয় তাহলে ভর সাপেক্ষে কোষের ইনপুট হারের এবং কোষের আউটপুট হারের পার্থক্য কোষ উৎপাদনের হার সংযোজন এবং কোষ ব্যবহার হারের বিয়োজন এই সংখ্যাটি কোষ ভর জমা হওয়া হারের সমান মনে রাখবেন আমরা এই সমস্ত ক্ষেত্রে ভর হার নিয়ে কাজ করছি ঘনত্ব নয় শিল্পে ব্যাচ অপারেশন খুব সাধারন একটি ব্যাচ অপারেশন এর অর্থ হল এটি বায়োরিক্টর এর প্রতিনিধিত্ব করা আপনার একটি অত্যন্ত নিয়ন্ত্রিত বিশেষ জাহাজ রয়েছে আপনার এখানে তরল রয়েছে কোষগুলির সাথে কোষগুলি দ্রবণে রাখার জন্য একটি আলোড়ন দণ্ড রয়েছে অন্যান্য উপায় আপনার এখানে বিভিন্ন প্রোব রয়েছে সম্ভবত pH প্রোব তাপমাত্রা প্রভ প্রোব এবং কোষগুলোতে অক্সিজেন সরবরাহ করতে এয়ার ইনলেট হতে পারে এটি একটি সাধারণ আলোড়িত চুল্লি আলোড়িত বায়োরিক্টর বায়োরিক্টরে ব্যাচ অপারেশনটি এরকমই আমরা সবকিছু ভেতরে জমা করেছি মাঝারি কোষ এবং আরও অনেক কিছু শূন্য সময়ে আমরা সব কিছু জমা করার পর অপারেশন শুরু হয় আমরা অপেক্ষা করি প্রক্রিয়াটি শেষ হওয়ার জন্য তারপর সবকিছু বাইরে ফেলে দেব এবং আরো প্রক্রিয়াকরনের জন্য এগোই এই ধরনের প্রক্রিয়াকে বলে ব্যাচ অপারেশন আরেক ধরনের প্রক্রিয়া রয়েছে আমরা সেটির গভীরে যাব না অনেক জৈবিক প্রক্রিয়া এই ভাবে ঘটে বিশেষ করে জৈবিক এবং ফার্মাসিটিক্যাল শিল্পগুলিতে জৈবিক বা ফার্মাসিউটিক্যাল শিল্পের ওয়ার্কহরস এখনো ব্যাচ অপারেশন কারণ বিভিন্ন সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে অন্যান্য পদ্ধতির তুলনায় এটি অনেক সহজে ঘটানো যায় আমরা ব্যাচ গ্রোথ আলোচনা করব একটি ব্যাচ কালচারে বৃদ্ধি একটি ব্যাচ অপারেশনে যদি সময় সাপেক্ষে কোষ ঘনত্ব স্থাপন করি একটি ব্যাচ এ যেভাবে কোষ ঘনত্ব পরিবর্তিত হয় সময় সাপেক্ষে যে আমরা সমস্ত কোষ ফেলে দিয়ে মাঝখানে জমা করলাম প্রক্রিয়াটি থামিয়ে আমরা পর্যবেক্ষণ করছি যে কিভাবে কোষ ঘনত্ব সময়ের সাথে পরিবর্তিত হয় পরিবর্তনটি বৈচিত্র্যপূর্ণ একটি নির্দিষ্ট সময়ে থাকে যখন কোষ ঘনত্বের বিশেষ কোনো পরিবর্তন হয় না কিছু সময় পর কোষ ঘনত্বের তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি ঘটে এবং তারপর এটি খানিকটা ফ্ল্যাট হয়ে যায় কোষ ঘনত্ব সর্বাধিক মানে পৌঁছানোর পর এটির তেমন কোনো বৃদ্ধি হয় না প্রাথমিক সময়কালে যখন ঘনত্বের খুব বেশি পরিবর্তন হয় না তাকে বলা হয় 'ল্যাগ ফেজ' যে সময়কালে তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি হয় তাকে 'লগ ফেজ' বলে এবং পরবর্তী পর্যায়ে এটি বন্ধ হয়ে যায় তাকে 'স্থির পর্যায়' বলা হয় যাই হোক এটি একটি ব্যাচের বৃদ্ধি বক্ররেখা সব সময় এটি নাও পেতে পারেন পরিস্থিতির ওপর নির্ভর করে ইনোকুলেশন এর পর লগফেজ শুরু হতে পারে 'ল্যাগ ফেজ' এ এটি খুব দীর্ঘ সময় নিতে পারে তারপর খুব দ্রুত বেড়ে ওঠে এবং স্থির পর্যায়ে পৌঁছে যায় এবং আরও অনেক কিছু থিমে বিভিন্নতা রয়েছে এটি একটি বিশেষ থিম এটি একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর যদি আপনি মোট কোষ ঘনত্ব অনুসরণ করেন এটি সম্ভবত দীর্ঘ সময়ের জন্য একই থাকবে তারপর সম্ভবত পরিস্থিতির সাপেক্ষে কমে যাবে আপনি যদি পরিবর্তনশীল ঘনত্ব অনুসরণ করেন এটি একই রকম 'ল্যাগ ফেজ' 'লগ ফেজ' স্থির পর্যায়' অনুসরণ করে এবং তারপর কোষ ঘনত্ব হ্রাস পাবে আসুন বায়োরিক্টর ব্রথে কোষগুলোতে একটি ভারসাম্য করি আপনি একটি বায়োরিক্টর ব্রথ সিস্টেম হিসেবে বিবেচনা করতে যাচ্ছেন বায়োরিক্টর ব্রথ এটি ছাড়া কিছুই নয় এটি আমরা আমাদের সিস্টেম হিসেবে গ্রহণ করতে যাচ্ছি এটিতে আমরা মনোনিবেশ করতে যাচ্ছি আমরা যদি তা করি তবে মৌলিক উপাদান গুলির ভারসাম্য সমীকরণ এই সমীকরণটি অন্ধভাবে লেখা যেতে পারে আমরা কোষগুলি অনুসরণ করছি সুতরাং কোষের ইনপুট হার এবং কোষের আউটপুট হারের পার্থক্য কোষ উৎপাদনের হার সংযোজন এবং কোষ ব্যবহারের হার এর বিয়োগফল হল বায়োরিক্টর ব্রথে কোষ জমার হারের সমান যেহেতু এটি একটি ব্যাচ সিস্টেম এবং আমরা এখন কেবল মাত্র বৃদ্ধি বিবেচনা করব ধরে নিই এখানে আমরা মৃত্যুর প্রক্রিয়াটি বিবেচনা করবো না কোন ইনপুট নেই কারণ ব্যাচ অপারেশন যেমন বলেছিলাম আমরা সমস্ত কিছু ভেতরে ফেলে দিই এবং সমস্ত কিছু ভেতরে থাকার পর সময় শুরু করি আমরা যে সিস্টেম বিবেচনা করছি তাতে কোন ইনপুট স্ট্রিম নেই একই রকমভাবে কোন আউটপুট স্ট্রিম নেই প্রক্রিয়াটি শেষ হওয়ার পর আমরা সব কিছু নেই এবং আরো প্রক্রিয়াকরনের জন্য এগোই আমাদের আগ্রহ যখন শুরুর সময় থেকে সব কিছু ভেতরে জমা করার পর সবকিছু বের করে নেওয়ার আগে শেষ করা সুতরাং আগ্রহের সেই সময়টিতে কোন ইনপুট নেই কোন আউটপুট নেই সুতরাং কোষে ইনপুট এবং আউটপুট এর হার শূন্য কোষগুলি ব্যবহারের হার শূন্য কারণ কোন উপায়ে কোষগুলি ব্যবহার হচ্ছে না তারা কেবলমাত্র উৎপন্ন হচ্ছে এটাই ঘটনা তারপর এটি শূন্য পর্যন্ত যায় আরজি একমাত্র পথ যা অবশেষ থেকে যায় এবং rg dmdt ভরকে আমরা লিখতে পারি ঘনত্ব সময় আয়তনের গুণফল হিসেবে কারণ ঘনত্ব প্রতি আয়তনে ভর ছাড়া আর কিছুই নয় ঘনত্ব যা বোঝানো হয়েছে x দিয়ে x এবং ব্রথ আয়তনের গুণফল হল কোষের ভর xV এর ddt হয় rg এর সমান একটি ব্যাচে ব্রথ আয়তন ধ্রুবক থাকে তাই এটিকে ডেরিভেটিভ থেকে বের করে নেওয়া যেতে পারে এবং আপনি পেয়ে যাবেন V dxdt যদি আয়তনের ভিত্তিতে rx হার হয় যা সাধারণত এটি আমাদের লেখা দরকার rxV rg rg মনে রাখা দরকার ভরের ভিত্তিতে এটি প্রতি সময়ে ভর যেখানে rx প্রতি সময়ে কোষ ঘনত্ব সুতরাং কোষ ঘনত্ব কোষ ভরে রূপান্তর করা প্রয়োজন যা করা যেতে পারে এটিকে আয়তনের সঙ্গে গুন করে rxV rg V dxdt অথবা rx dxdt আমরা ইতিমধ্যে দেখেছি বৃদ্ধি হারের সর্বাধিক সাধারণ মডেল গুলির মধ্যে একটি হল rx μx অতএব আপনি যদি rx μx প্রতিস্থাপন করেন তবে আমরা μx dxdt পাই আসুন dxdt μx হিসেবে লিখি 1 x dxdt μ কেন এটি নির্দিষ্ট বৃদ্ধির হার বলা হয় তা সহজেই বোঝা যায় এটি আমরা আগেই দেখেছি এমনকি rx এর আরও সাধারণ উপস্থাপনায় এই মডেলটি ব্যাখ্যা করা যেতে পারে ব্যাচের বৃদ্ধি হিসেবে তবে আংশিকভাবে 'ল্যাগ ফেজ' 'লগ ফেজ' স্থির পর্যায়' আমরা দেখেছি একটি ব্যাচ বৃদ্ধিতে ল্যাগ ফেজ' এ সময়ের সাথে ঘনত্বের কোন বৃদ্ধি হয় না সুতরাং নির্দিষ্ট বৃদ্ধির হার শূন্য 'লগ ফেজ' এ এটি আপনি দেখবেন নির্দিষ্ট বৃদ্ধির হার ধ্রুবক হওয়ার পর ঠিক সাথে সাথে স্থির পর্যায়' এ আবার নির্দিষ্ট বৃদ্ধির হার শূন্য কারণ সময়ের সাথে ঘনত্বের কোন বৃদ্ধি হয় না বৃদ্ধির বিভিন্ন ধাপ গুলির মধ্যে এই পর্যায়ে নির্দিষ্ট বৃদ্ধির হার এবং এই পর্যায়ে সর্বাধিক হয় তাই এটিকে সর্বোচ্চ বলা হয় এখানে নির্দিষ্ট বৃদ্ধির হার সর্বাধিক তাই একে ব্যাচের সর্বাধিক নির্দিষ্ট বৃদ্ধির হার বলে এটি আরেকটি শব্দ যা এখানে ব্যবহৃত হয় এবং এখানে সাধারণত এটি একটি ধ্রুবক তবে এই মডেলটি এখানে কি ঘটছে তা বর্ণনা করে না যখন এটির মধ্যে একটি তারতম্য রয়েছে সুতরাং এটি মধ্যবর্তী পর্যায় বর্ণনা করে না এটি আমাদের মাথায় রাখা দরকার তবে সম্ভবত আমাদের এটি প্রয়োজন হবে না এই সমস্ত প্রয়োজনের উপর নির্ভরশীল আমরা এর প্রতিনিধিত্বের সীমাবদ্ধতাগুলি অনুভব করব এবং যথাযথভাবে ব্যবহার করব অন্যভাবে এটি এখানে পরিবর্তিত হয় তাই আমরা এটিকে প্রতিনিধিত্ব হিসেবে ব্যবহার করতে পারিনা ধরে নেওয়া যাক 'লগ ফেজ' এ μ একটি ধ্রুবক এবং আমরা লিখতে পারি dxdt μx যদি আমরা এই সাধারণ প্রথম অর্ডার ডিফারেন্সিয়াল সমীকরণটি সমাধান করি লগ ফেজের শুরুতে প্রাথমিক শর্ত যে t 0 কোষ ঘনত্ব x0 এটি ব্যাচের শুরু নয় এটি লগ ফেজের শুরু সময় t0 এবং সেই সময় কোষ ঘনত্ব x0 আমরা যদি dx x μdt এটি সমাধান করি উভয় পক্ষ ইন্টিগ্রেট করে আমরা পাই ln x μt c এই ধ্রুবকটি আমাদের প্রাথমিক অবস্থার সাহায্যে মূল্যায়ন যেতে পারে যে t t0 x 0 আমরা lnx0 μt0 c প্রতিস্থাপন করে যে সমাধান পাই তা হল lnxx0 μ অথবা x x0 e μt -t0 এই কারণে একে লোগারিদমিক বৃদ্ধির পর্যায় বা এক্সপোনেনশিয়াল বৃদ্ধির পর্যায় বলে এই অংশটি লোগারিদমিক এই অংশ এক্সপোনেনশিয়াল সেই জন্য এটিকে এরকম বলা হয় একটি নির্দিষ্ট প্রাথমিক কোষ ঘনত্ব থেকে শুরু করে একটি কাঙ্খিত কোষ ঘনত্বে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময় অনুসন্ধান করতে এই সমীকরণটি সরাসরি ব্যবহার করা যেতে পারে ডিজাইনের দিক থেকে এটি খুব গুরুত্বপূর্ণ আমরা জানতে চাই যে সর্বাধিক ঘনত্ব কত পৌঁছানো দরকার এটিতে পৌঁছানোর জন্য আপনাকে বায়োরিক্টর কতক্ষন চালানো দরকার ইত্যাদি আমরা যদি নির্দিষ্ট বৃদ্ধির হার জানি তাহলে একটি কোষের সর্বাধিক কোষঘনত্বে পৌঁছাতে কত সময় t লাগবে তা সহজ গণনার মাধ্যমে বের করতে পারি এটি সর্বদা গুরুত্বপূর্ণ অবশ্য আমরা ধরে নিই যে কোষ ঘনত্ব সর্বাধিক কোষঘনত্বের চেয়ে কম যা অর্জন করা সম্ভব নির্দিষ্ট অবস্থায় আমি মনে করি এখানেই আমরা শেষ করব আমরা দেখেছি কালচার গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধি আমরা পরিমাপের প্রয়োজনীয়তা জেদ এবং সময়ের সাথে লেগে থাকার প্রয়োজনীয়তা আমরা দেখেছি পরিমাপের প্রয়োজনীয়তা এবং জৈবিক সিস্টেম অর্থাৎ একটি কোষ সহ বিভিন্ন ডায়নামিক সিস্টেমগুলি যখন আমরা পরিমাপ করার চেষ্টা করি তখন সময়ের হারের সাথে আটকে থাকার প্রয়োজনীয়তা তারপরে আমরা দেখেছি ব্যাচের বৃদ্ধি এবং স্পেসিফিক গ্রোথ রেটের মাধ্যমে ব্যাচের বৃদ্ধি পরিমাপ এবং তার প্রয়োগ হিসেবে কোন একটি কোষ ঘনত্ব থেকে শুরু করে নির্দিষ্ট একটি কাঙ্খিত কোষ ঘনত্বে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারি ব্যাচের বৃদ্ধি হল বহু শিল্প বহু জৈবিক শিল্প এমনকি এখনও পরে অন্য একটি মডিউলে দেখা হবে